হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা লেকচার 47 এ আছি সেকশন এবং সেকশনাল ভিউ গুলো সম্পর্কে শিখছি আগের ক্লাসে আমরা সম্পূর্ণ সেকশন অর্ধ সেকশন এবং অফসেট সেকশন এবং আরো রিভলভ সেকশনগুলো আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে রিব এবং ওয়েব সেকশনগুলো প্রকাশ করতে হয় যদি সেখানে অ্যালাইন্ড সেকশনগুলো থাকেযদি সেখানে ছোট একটা উপাদান ব্রোকেন আউট সেকশন গুলো দ্বারা অপসারিত হয় এবং কিভাবে সাধারণ যান্ত্রিক উপাদানগুলো এই সেকশনাল ভিউতে প্রকাশ করা যায় সুতরাং প্রথম বিষয় হলো রিব এবং ওয়েব সেকশনগুলোতে দেখা যাক সাধারণত এই রিবগুলো ওয়েব ফ্লাঞ্জ এই প্রকারের সেকশনগুলো অবলম্বনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান উদাহরণ হিসেবে যদি তোমাদের রেলওয়ে ট্র্যাক এর মতন একটা কিছু থাকে সেখানে একটা ট্র্যাক আছে যার একটা বিশেষ সেকশন আছে যেমন আই সেকশন গুলো এই প্রকারের সেকশন গুলো সাধারণত লোড গুলোকে বহন করে সুতরাং রিব ওয়েব এগুলো হলো অতিরিক্ত যান্ত্রিক উপাদানগুলো এটাকে আমরা ব্যবহার করবো লোডগুলোকে অবলম্বন দেবার জন্য ক্যান্টিলিভার এর মতন কিছু একটা ধরা যাক আমরা সেটা করতে চাই সম্ভবত মাঝ বরাবর নিচু করে আমরা প্রকাশ করতে চাই সাধারণত এই রিব এবং ওয়েব গুলো হলো খুবই সহায়ক প্রকৃতির যান্ত্রিক উপাদান সুতরাং সেই প্রকারের একটা যান্ত্রিক উপাদানের দিকে দেখা যাক সুতরাং আমাদের এখানে ত্রিমাত্রিক বস্তু আছে সুতরাং মূলত সেখানে একটা অংশের মতন আছে এবং সেই অংশটা একটা ভূমি দ্বারা অবলম্বন দেওয়া হয়েছে এবং এটা হলো ফ্লাঞ্জ প্রকৃতির বিষয়বস্তু দ্বারা সংযুক্ত এটা হলো যেরকমভাবে সেই উপাদানটাকে দেখাবে এবং আমরা এই উপাদানটার একটা কাঁটা সেকশনাল ভিউ পেতে চাই এটাকে কেমন দেখাবে সুতরাং তীর চিহ্নের অভিমুখে আমরা দুটো সেকশন বিবেচনা করতে চাই একটা সেকশন A A এবং আরেকটা সেকশন B B আমরা সেই অংশটা রাখতে চাই সুতরাং প্রথম সেকশন A A এর দিকে দেখা যাক দেখা যাক সুতরাং যখন আমাদের সেই কাঁটা সেকশন থাকবে আমরা এই অংশটা রাখতে চাইব ঐ অংশটা অপসারিত করবো সুতরাং ওখান থেকে ওখানে সেখানে হ্যাশ যুক্ত রেখাগুলো থাকা উচিত আমরা সেখানে কোনো উপাদান সরাইনি সুতরাং এটা একটা ফাঁকা জায়গা আবার আমরা সেখানে উপাদান সরিয়েছি সুতরাং আমাদের এই হ্যাচ যুক্ত রেখাগুলো থাকবে এখন এই অংশটা হলো ঐ বৃত্তাকার অংশটা থেকে প্রসারিত অংশ সুতরাং যদি তোমরা ঐ বৃত্তাকার অংশটা দেখো এটা হলো আরও বেশি একটা অবলম্বনের মত একটা খুবই পাতলা উপাদান সুতরাং যখন আমরা সেই অংশটা সরাই বস্তুর আকারের তুলনায় পাতলা উপাদানগুলোকে আমরা কখনোই হ্যাচযুক্ত রেখাগুলো দ্বারা দেখাই না প্লেট ফ্লাঞ্জ এর মতন যেকোনো পাতলা অবলম্বন এবং এই রকম জিনিস গুলো কোনো হ্যাচযুক্ত রেখাগুলোর দ্বারা আমরা এটা দেখাবো না এটা হলো প্রথম প্রচলন আমরা শুধুমাত্র এই মোটা উপাদানগুলো এই হ্যাচিং বিষয়টা দিয়ে প্রকাশ করবো সুতরাং যখন আমরা সেটাকে পেছনদিকে সরাবো সেখানে একটা উপাদান আছে যেটা আমরা সরাতে চলেছি একইভাবে পাদদেশে এটা খুবই মোটা তাই সেটাকেও আমরা হ্যাচযুক্ত রেখাগুলোর দ্বারা প্রকাশ করেছি এখন সেকশন B B প্রকাশভঙ্গিটার দিকে দেখা যাক সুতরাং এটা রাখো এই উপরের অংশটাকে সরিয়ে দাও যখন আমরা এটাকে এই B বরাবর ফালি করবো এই কম্পিউটারের তলের লম্ব অভিমুখে সুতরাং টপ ভিউ থেকে যদি আমরা দেখি এটাকে কেমন দেখাবে যেহেতু এটা একটা ট্যাপার যুক্ত সুতরাং ঐ অংশ পর্যন্ত আমরা সেই উপাদানটা সরিয়েছি নিচের অংশটা দেখা যাচ্ছে শুধুমাত্র মাঝের ট্যাপারটা আমরা সরিয়েছি সুতরাং সবশেষে সেকশনটা সেরকম দেখাবে যদি আমরা এই প্রকারের বিষয়গুলো দেখাই আমরা এটাকে রিব এবং ওয়েব সেকশনাল প্রকাশভঙ্গি বলবো সুতরাং কেবলমাত্র উভয় ভিউগুলোর উপর ভিত্তি করে এই বস্তুটার ত্রিমাত্রিক প্রজেকশন কিভাবে হয় সেটা বোঝার একটা অবস্থায় আমরা থাকবো এখন আরেকটা রিব এবং ওয়েব সেকশনের দিকে দেখা যাক উদাহরণ হিসেবে এটা হলো বস্তু যেটা আমরা প্রকাশ করতে চাই এই অংশটা খুবই পাতলা এটা এই চোঙের জন্য সাহায্যকারী উপাদানের মতনই এবং যখন আমরা কোনো কাঁটা সেকশনাল প্রকাশভঙ্গি নিই যদি আমরা সেই বস্তুটার সম্পূর্ণ সেকশনাল ভিউ ও নিই এই পাতলা অংশটা হ্যাচযুক্ত হওয়া উচিত নয় এটা কেবলমাত্র খুবই পাতলা একটা অংশকে প্রকাশ করে কিন্তু সেই অঞ্চলের মধ্যে হ্যাচযুক্ত রেখার দ্বারা উপাদানকে দেখাতে হবে এই অংশ এবং ঐ অংশ একইভাবে যখন আমরা প্রকাশ করছি এই উপাদানটাকে একটা প্রকাশভঙ্গির মাধ্যমে দেখাতে হবে সুতরাং সেই ভিউর দিকে দেখা যাক সুতরাং এই অংশটা হ্যাচযুক্ত করতে হবে সুতরাং আমাদের ঐ হ্যাচগুলো আছে এবং সেখানে সমস্তদিকেই উপাদান যাবে সুতরাং আমাদের সেটা আছে কারণ তলায় উপাদানগতভাবে এই হ্যাচযুক্ত অংশ যেটা আমরা এখানে দেখিয়েছি সেটা হলো এই তলার অংশটার জন্য ফ্লাঞ্জ অংশটা যদিও এটা ফালি করা হয়েছে এই সাধারণ প্রচলন হলো আমরা এগুলোকে কোনো হ্যাচযুক্ত রেখাগুলোর দ্বারা প্রকাশ করিনি সেই কারণেই আমাদের ঐ খালি জায়গাটা আছে একইভাবে এই খালি জায়গাটা আমরা এটাকে দেখাচ্ছি বাকি অংশটা হ্যাচযুক্ত করা হয়েছে এবং আমরা সেখানে কোনো উপাদান সরাইনি সুতরাং সেখানে কোনো উপাদান সরানো হয়নি যদি আমরা সেই প্রকারের প্রকাশভঙ্গি দেখাই আমরা সেটাকে রিব এবং ওয়েব সেকশন বলবো সুতরাং উপরের জিনিসটা দেখো আমাদের সেকশন এই তলের মধ্যে দিয়ে গেছে এখন আমরা অ্যালাইন্ড সেকশন নামে পরিচিত একটা নতুন বিষয়ের দিকে দেখব সুতরাং উদাহরণ হিসেবে আমাদের আছে এই যান্ত্রিক উপাদান তোমরা এটাকে একটা মোটর এর উপরের আবরণ হিসেবে ভাবতে পারো সুতরাং সাধারণ ইলেকট্রিক্যাল মোটর গুলোতে সেখানে শ্যাফট থাকবে এবং সেখানে রোটর থাকবে এবং প্রভৃতি সেখানে হবে একটা প্লেট বিয়ারিং প্রকারের অবলম্বন যুক্ত প্রকারের প্লেট যার আগে তোমরা যাবে এবং এটাকে প্রবিষ্ট করো এবং এর মধ্যে বোল্ট করো এটাকে টাইট করো ঐ প্রকারের যান্ত্রিক উপাদান যা আমরা এখানে দেখার চেষ্টা করছি এখন আমরা সেই যান্ত্রিক উপাদানের অভ্যন্তরীণ অংশ দেখতে চাইবো সুতরাং এটা সরাও এবং রাখো এই অ্যালাইন্ড সেকশন বলছে যে আমরা এই সরানোটা প্রকাশ করতে পারি এবং প্রকাশভঙ্গিটা দুটো উপায়ে হতে পারে একটা সরাসরি সেটাকে প্রজেকশনাল ভিউতে দেখে এটাকে কেমন দেখায় অন্য উপায় হলো এই বস্তুটাকে নিচের দিকে ঘুরিয়ে কিভাবে দেখানো যায় সেই প্রকারের ব্যবহার যদি আমরা দেখাই সেগুলোকে আমরা অ্যালাইন্ড সেকশন বলে থাকি সুতরাং উদাহরণ হিসেবে কাঁটা সেকশন বিষয়ের পরে যদি আমরা এই সমস্ত জিনিসটা রিভলভ না করি যদি আমরা এটাকে রিভলভ না করি এটাকে কেমন দেখাবে এই রেখাগুলোকে সরাসরি প্রজেক্ট করা হবে কিন্তু যদি আমরা এটাকে রিভলভ করি এটাকে কেমন দেখাবে সুতরাং যখন আমরা এই অংশটা রিভলভ করবো সেখানে প্রজেক্ট হবে এটাকে আমাদের নিচে নিয়ে এসে সেখানে প্রজেক্ট করতে হবে একইভাবে আমাদের প্রত্যেকটা বিন্দুকে ঘোরাতে হবে এবং এটাকে প্রকাশ করতে হবে রিভলিউশন এর নীতি ব্যবহার করে সেই প্রকারের বিষয়গুলোকে আমরা অ্যালাইন্ড সেকশন বলি সুতরাং যদি সেটা ঘটে তবে এগুলো হবে অংশগুলো যেগুলো আমরা বিভক্ত করতে চলেছি এবং একইভাবে আমরা এই অংশটাকে বিভক্ত করতে চলেছি ঐ অংশটা আলাদা করেছি উপাদানটা সরানো হতে চলেছে সুতরাং ঐগুলো অবিচ্ছিন্ন রেখা হয়েছে সুতরাং সেকশনাল ভিউটাতে এই অংশে এবং ঐ অংশে আমরা যে উপাদানই সরাই না কেন আমরা দেখাতে চাচ্ছি সুতরাং ঐ অংশটা এবং ঐ অংশটা আমরা দেখব ঐ প্রকারের প্রকাশভঙ্গিকে আমরা অ্যালাইন্ড সেকশন ভিউ বলে ডাকি এখন ব্রোকেন আউট সেকশনগুলোর দিকে দেখা যাক কোনো একটা বস্তুকে প্রকাশ করার জন্য একটা সম্পূর্ণ ফালি আমরা তৈরি করতে চাইবো না উদাহরণ হিসেবে আমাদের সেই প্রকারের যান্ত্রিক উপাদান আছে এটা একটা সিমেট্রিক বিষয় এবং আমরা সেই সম্পূর্ণ বস্তুটার প্রত্যেকটা খুঁটিনাটি দেখাতে চাইবো না সুতরাং শুধুমাত্র সেই বস্তুটার একটা অংশ আমরা দেখাতে চাই আমরা নিচের অংশের কোনো কাঁটা সেকশনাল ভিউ দেখাতে ইচ্ছুক নই যদি তোমরা কেবলমাত্র একটা নির্দিষ্ট অংশ দেখাও আমরা সেটাকে ব্রোকেন সেকশন আউট বলে ডাকি সুতরাং এখানে সেই অংশটা আমরা প্রকাশ করছি সেই অংশটা আমরা সরাতে চাই এবং ঐ অংশটা রাখতে চাই সুতরাং এখানে যদি আমরা টপ ভিউর দিকে দেখি বস্তুটা সিমেট্রিক এবং শুধুমাত্র একদিকে আমাদের একটা ছিদ্র আছে সমস্ত দিকে নয় এবং আমরা সেই প্রকারের কাঁটা সেকশনাল ভিউ দেখাতে চাই সুতরাং ফ্রন্ট ভিউ তে ঐ অংশটা সরানোর পর যেরকম ভাবে এটাকে দেখাবে সেটা হল ঐ ছিদ্রের আশেপাশে আমরা উপাদান পাবো এবং আবার এখানে এবং সেখানে ভাঙ্গা প্রকারের একটা অংশের মাধ্যমে একটা কাঁটা সেকশন হবে সুতরাং আমরা এটাকে এক প্রকারের ঢেউ খেলানো রেখা দ্বারা দেখাবো এবং ড্যাশযুক্ত রেখাগুলো এখনো আছে কারণ আমরা এই উপাদানটা সরাইনি সাধারণভাবে এই ব্রোকেন আউট সেকশন গুলো ছাড়া সেকশনাল ভিউগুলোতে আমরা দেখাই না ব্রোকেন আউট সেকশনগুলোতে সেই প্রকারের গোপনীয় তথ্য গুলো থাকা অনুমোদিত এখন অপসারিত করা সেকশনগুলোর দিকে দেখা যাক উদাহরণ হিসেবে আমাদের সেই প্রকার যান্ত্রিক উপাদান আছে ঠিক আমাদের স্ক্রু ড্রাইভার এর মতন যেখানে এটা হলো হাতলের অংশটা এবং সেখানে আছে কোনো এক প্রকারের ট্যাপারযুক্ত ষড়ভুজাকার প্রকৃতির প্যাটার্ন এবং আবার অন্য একটা প্যাটার্ন এবং আমাদের সেই টুইস্টার প্রকারের অংশটা আছে সেই প্রকারের যান্ত্রিক উপাদান আমরা প্রকাশ করতে চাইবো এখানে সেকশনটা সম্পর্কে কি হবে সেখানে সেকশনটা সম্পর্কে কি হবে সেখানে সেকশনটা সম্পর্কে কি হবে সেখানে সেকশনটা সম্পর্কে কি হবে এবং সেখানে সেকশনটা সম্পর্কে কি হবে এখন আমাদের একই উপাদানে বিভিন্ন তলে আলাদা আলাদা সেকশন গুলো আছে সুতরাং শুধু দেখাচ্ছি এবং এটা হলো একটা সিমট্রিক বস্তু সুতরাং শুধুমাত্র অফসেট সেকশনের মত কিছু নিয়ে কথা বললে উদ্দেশ্য সাধিত হয় না সুতরাং সেখানে সেটা প্রকাশ করার অন্য একটা উপায় থাকা উচিত সেই প্রকারের সেকশনগুলোকে আমরা রিমুভড সেকশন বলে ডাকি উদাহরণ হিসেবে এখানে উপাদানটা আলাদা সেকশনাল অঞ্চল আলাদা এই সেকশনাল অঞ্চলটা আলাদা এই সেকশনাল অঞ্চলটা আলাদা A B C এই সবগুলোকে তিনটে আলাদা চিত্রের প্রকাশ করার বদলে আমি একটা চিত্রে প্রকাশ করতে চাইছি একটা জিনিসে আমরা তিনটে পেতে চাইছি সুতরাং যদি আমার ঐ সেকশনাল ভিউগুলো থাকে সম্ভবত এই A অংশের সেকশনটা বৃত্তাকার হতে পারে তোমার B অংশটা ষড়ভুজ হতে পারে এবং এখানে এই সেকশনটা সম্পূর্ণ চৌকো প্রকৃতির একটা জিনিস নির্দেশমূলক অগ্রাধিকার সহ আমাদের দেখাতে হবে সুতরাং সেটা প্রকাশ করার জন্য সবথেকে সহজ উপায় হল সেকশনাল ভিউ প্রকাশভঙ্গি সুতরাং আমাদের সেই অভিমুখে একটা ফালি আছে এটা একটা বৃত্তের মতন দেখতে এখন সেই বৃত্তটাকে 90 ডিগ্রীতে ফ্লিপ করে একই সেকশনে এটাকে দেখাও সুতরাং সেই প্রকারের প্রকাশভঙ্গি যাকে আমরা বলি রিমুভড সেকশন এটা এরকম নয় যে আমরা সেখানে একটা বৃত্তের একটা ফালি পাবো লম্বভাবে অবস্থিত 90 ডিগ্রীর তলে আমাদের একটা ফালি আছে এবং সেগুলোকে আমরা ফ্লিপ করছি এবং যান্ত্রিক উপাদানের উপর প্রজেক্ট করছি একইভাবে আমরা একটা সেকশন পাবো যেটা এই ভিউতে একটা ষড়ভুজের মত দেখাবে কিন্তু একই সময়ে আমরা সমস্ত উপাদানটা প্রকাশ করতে চাই আমরা শুধুমাত্র সেকশনাল প্রকাশভঙ্গি পেতে চাইনা কিন্তু সমস্ত উপাদানটাই আমি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে সেই ষড়ভুজের সেকশনাল ভিউ আমি এটাকে 90 ডিগ্রীতে ফ্লিপ করব আমি এটাকে ঐ উপাদানের উপর দেখাবো একইভাবে এখানে আমাদের একটা সেকশনাল ভিউ আছে এটাকে সেই দিকে 90 ডিগ্রীতে ঘোরাও এবং সেটাকে এই বস্তুর ওপর প্রকাশ করো সুতরাং এই অপসারিত করা সেকশনের সুবিধা হল একদিকে সম্পূর্ণ যান্ত্রিক উপাদান দেখার মতো একটা অবস্থায় আমরা থাকবো এবং আরো তৎসম্পর্কিত বিভক্ত সেকশনাল ভিউগুলো আমরা দেখতে পারি সুতরাং এই সমস্ত সেকশনাল প্রকাশভঙ্গি গুলো ব্যবহার করে যদি সেখানে একটা বিশেষ যান্ত্রিক উপাদানের ছবি থাকে এটাকে কেমন দেখাবে আমরা একটা উদাহরণ দেখতে চলেছি সুতরাং এখানে আমাদের আছে একটা টার্বো পাম্প টারবাইন যদি আমি সেই সম্পূর্ণ টার্বো পাম্প টারবাইন নিই একটা সম্পূর্ণ সেকশনাল প্রকাশভঙ্গি নিলে জটিল খুঁটিনাটিগুলো এই উপায়ে বেরিয়ে আসবে টারবাইন শ্যাফট এর মতন কিছু সেখানে আছে সেই উপাদানটা এই অংশটার থেকে আলাদা সুতরাং যদি তোমরা দেখো এই রেখাগুলো আলাদা যান্ত্রিক উপাদানের অভ্যন্তরীণ খুঁটিনাটি কেউ দেখতে পারে এই অংশটা আলাদা এই অংশটার স্ট্রেস নজল গুলোর থেকে আলাদা একইভাবে অয়েল রিং গুলো আলাদা সম্ভবত লিঙ্গার গুলো আলাদা যদি সেখানে অপচয় রোধ করার জন্য কোনো আকরিক রিং প্রকারের জিনিস থাকে এটাকে কেমন দেখাবে বিয়ারিং অংশটা আলাদা যদি সেখানে কোনো শ্যাফট সীল গুলো থাকে তাদেরকে কেমন দেখাবে এই হ্যাচযুক্ত রেখাগুলোর ওপর নির্ভর করে উপাদানের ওপর নির্ভর করে আমরা পুরোপুরি ভাবে সেই যান্ত্রিক উপাদানের সম্পূর্ণ সেকশনাল খুঁটিনাটি প্রকাশ করব সুতরাং প্রত্যেকটা রেখাগুলোর মধ্যবর্তী দূরত্ব এবং বেধের ওপর নির্ভর করে কি পরিমাণ কালি আমরা ব্যবহার করেছি কি প্রকারের অংশগুলো আমরা ব্যবহার করেছি তার ওপর নির্ভর করে লোকেরা বোঝে এটা কি প্রকারের উপাদান সুতরাং যখন আমরা উৎপাদন স্তরে এই ড্রইং শীট গুলো বিনিময় করব স্থানীয় প্রতিনিধির এটাকে পড়ার মতো একটা অবস্থায় থাকা উচিত কি প্রকারের উপাদান কাউকে ব্যবহার করতে হবে সুতরাং সেই প্রকারের প্রকাশভঙ্গি গুলোর জন্য আমাদের সেকশনাল ভিউগুলোর প্রয়োজন হয় এখন এই বস্তুটার সেকশনাল ভিউগুলো আমরা কি অনুমান করতে পারি উদাহরণ হিসেবে এটা হলো ব্লক গুলো ব্লক যেগুলো আমার আছে আমি সেটা দিয়ে গেছে এরকম একটা সম্পূর্ণ সেকশনাল ভিউ পেতে চাই এবং এই অংশটা আমি রাখতে চাই এবং এই অংশটা সরাতে চাই যদি আমি সেটা করি এটাকে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউতে কেমন দেখাবে টপ ভিউতে আমরা তলটাকে উপলক্ষে করার একটা অবস্থায় থাকবো কোথা দিয়ে প্রকৃতপক্ষে কাঁটা তলটা গেছে সুতরাং টপ ভিউতে সরিয়ে ফেলার আগে আমরা সেই তথ্যগুলোর তল সহ সম্পূর্ণ খুঁটিনাটি আমরা দেখাবো সরিয়ে ফেলার পর অভিমুখের ওপর ভিত্তি করে সেই সাইড ভিউ অথবা ফ্রন্ট ভিউ থেকে এটাকে কেমন দেখাবে সুতরাং সরিয়ে ফেলার পর যেকোনো হ্যাচযুক্ত খুঁটিনাটি আমরা এটা দেখাবো তলের তথ্যের সঙ্গে সমস্ত খুঁটিনাটিগুলো আমরা অন্যান্য ভিউগুলোতে দেখাবো সুতরাং সমাধানের দিকে দেখা যাক সুতরাং এখানে আমরা এই সমস্ত বিভিন্ন ভিউগুলো দেখাচ্ছি টপ ভিউর মতন কিছু একটা সেকশনাল ফ্রন্ট ভিউর মতন কিছু একটা বাঁ হাতের দিকের সেকশনাল ভিউর মতন কিছু একটা সুতরাং এটা কেমন দেখাবে সুতরাং এটা হলো ফ্রন্ট ভিউর অভিমুখ এদিকে এটা হলো টপ ভিউর অভিমুখ টপ ভিউতে যদি আমরা বস্তুটাকে প্রকাশ করি আমরা সম্পূর্ণ খুঁটিনাটি দেখতে পাবো ওর ওপরে আমাদের একটা কাঁটা তল আছে সুতরাং আমরা এটাকে ড্যাশযুক্ত রেখাগুলোর দ্বারা দেখাবো ডাইমেনশন গুলো আমরা পরিস্কারভাবে দেখাবো আড়ালে থাকা রেখাগুলো দেখা যাচ্ছে কারণ টপ ভিউতে এখনো পর্যন্ত আমরা সেকশনটা সরাইনি কিন্তু একবার সেকশনের উপর আমরা সেটা বাস্তবায়িত করলে ফ্রন্ট ভিউ সেকশনাল ফ্রন্ট ভিউতে অভ্যন্তরীণভাবে আমাদের কোনো ড্যাশযুক্ত রেখা দেখানো উচিত নয় এই ড্যাশযুক্ত রেখাগুলো আমরা প্রকাশ করব না এটা একটা অবিচ্ছিন্ন রেখার মতো বেরিয়ে আসবে এবং সেই অংশের মধ্যে উপাদানটা সরানো হয়েছে সুতরাং আমাদের ঐ হ্যাচযুক্ত রেখাগুলো আছে সেই অংশের মধ্যে উপাদানটা সরানো হয়েছে আমাদের এই অংশটা আছে এখন এটা হলো সেকশনাল ফ্রন্ট ভিউ এবং এটা হলো বাঁ হাতের দিকে ভিউ সেখানে আবার আমাদের একটা তল আছে যেটা ওর মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং সরানোর আগে এটাকে কেমন দেখাবে এই উপায়েই আমরা উপাদানটাকে প্রকাশ করে থাকি সুতরাং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ